সার্কিট থিওরেমস কন্টিনিউড সুতরাং এটি নর্টন এর থিওরাম ব্যবহার করে আরেকটি উদাহরণ নির্ধারণ করুন যে RN এবং IN এই RN আসলে এটি r RThevenin ছাড়া আর কিছুই নয় তাই এটি আগে আলোচনা করা হয়েছে সুতরাং উপায়টি নর্টনের মতো একইভাবে থেভেনিন রেজিস্ট্যান্স পেয়েছে তাই সেখানে কোনও পরিবর্তন নেই তাই আমি আসলে অনেক সমস্যা নিয়ে আলোচনা করেছি তাই এখন জিনিসগুলি বোঝা সহজ হবে এবং আমি কী করতে পারি তা দেখব প্রথম জিনিস হল যে যখন নেটওয়ার্কে আপনার ডিপেন্ডেন্ট r সোর্স থাকে আপনি কেবল সেগুলি বন্ধ করতে পারবেন না শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলি বন্ধ করা যেতে পারে। উদাহরণস্বরূপ ধরুন আপনি এই সার্কিটটি খুঁজে পেতে চান যদি জানতে চান যযে r RN কি যেটি RThevenin সুতরাং ডিপেন্ডেন্ট সোর্স সেখানে রয়েছে তাই এটি কানেক্ট করতে পারেন একটি ভোল্টেজ সোর্স বলুন এটি এবং একটি ভোল্টেজ সোর্স কানেক্ট বলুন V0 1 ভোল্ট এবং সেই ক্ষেত্রে আমাকে যা করতে হবে তা হল আমাকে এটি বাছাই করতে হবে কারণ ডিপেন্ডেন্ট সোর্সগুলি বন্ধ করতে হবে সুতরাং যদি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে এটি সাজাতে হয় তবে এই কারেন্ট বলুন i0 এই ভোল্টেজ সোর্স থেকে আসছে যত তাড়াতাড়ি এটা শর্ট হবে তাহলে কি হবে কারেন্ট আসলে এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হবে এই সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হবে কিন্তু এখানে কিছুই থাকবে না কারণ এটি একটি শর্ট সার্কিট পথ তাই স্বাভাবিকভাবেই কারেন্ট আসবে না এর মধ্য দিয়ে প্রবাহিত হবে তার মানে r iy হয়ে যাবে 0 iy যদি 0 হয়ে যায় তাহলে এই অংশটি 2 iy যা 0 ও হয় কারণ iy 0 সুতরাং মূলত i0 শুধুমাত্র এখানেই প্রবাহিত হবে তার মানে সার্কিট হবে এই কারেন্ট i0 হবে কারণ এটিও আছে তাহলে এটি থাকবে না এবং যেহেতু এই পথটি শর্টেড এবং যেহেতু এই পথটি শর্টেড তাই কারেন্ট এই স্থানটি গ্রহণ করবে সুতরাং এখানে iy 0 কোন কারেন্ট থাকবে না কারণ এর কারেন্ট সাধারণত শর্ট সার্কিট পাথ এর মধ্য দিয়ে প্রবাহিত হয় সুতরাং এখানে কিছুই হবে না সুতরাং এটিও সেখানে নেই সুতরাং iy 0 তাই এটি 0 মূলত সার্কিটটি শুধুমাত্র এই অংশটি থেকে যায় এর মানে হয় মূলত 5 i V0 1 তার মানে r V0 by i0 5 অর্থাৎ 5 Ω কারণ V0 r v যাইহোক V0 1 কিন্তু আপনি যদি 1 না নেন তাহলে V0 5 সম্পর্ক পাচ্ছে i0 এর সাথে তার মানে V0 by i0 5 তার মানে r V0 1 ভোল্ট দিলেও পুনর্লিখন করা 5 Ω এর সমান তাহলে এর মানে হল RN একই RThevenin r 5 Ω সুতরাং যত তাড়াতাড়ি আপনি এটি সাজান আপনি যদি একটি ভোল্টেজ সোর্স রাখেন তবে এর মাধ্যমে কোনও কারেন্ট থাকবে না এবং একটি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স এটিকে বন্ধ করে দেয় তাই এই হল RN পাওয়া যায় এবং r পাওয়ার জন্য IN অর্থাৎ RN কারেন্ট IN r iSC এই নর্টন কারেন্ট পাওয়ার জন্য পরে সার্কিট আঁকবো সুতরাং এখানে আমি V0 1 ভোল্ট রেখেছি আসলে এখানে V0 যদি আপনি 1 ভোল্ট না রাখেন তবে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট কোন ব্যাপার না মূলত আপনাকে i0 দ্বারা V0 পেতে হবে এবং এটি আমাকে বলেছে কিভাবে r RN 5 Ω পেতে হয় এবং এখন যখন এটি শর্টেড হয় তখন এই শর্ট সার্কিট কারেন্টকে কী বা কী বলবেন তা খুঁজে বের করতে হবে সুতরাং এই ক্ষেত্রে r কি হিসাবে এটি বাছাই করা হয় উদাহরণস্বরূপ এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বলুন এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট বলুন এটি r i এখন যেমন শর্টেড হয়েছে এবং এই 8 Ω জুড়ে এই 20 ভোল্ট তাই এই ক্ষেত্রে কী হবে তাহলে r iy কী হবে r iy 20 কে 8 দিয়ে ভাগ করলে r 25 অ্যাম্পিয়ার তাই 25 অ্যাম্পিয়ার সুতরাং যদি iy 25 অ্যাম্পিয়ার হয় তবে এটি সেই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স 2 iy তাই এটি 2 iy 2 থেকে 25 অর্থাৎ r 5 অ্যাম্পিয়ার যা r 5 অ্যাম্পিয়ার সুতরাং এখন প্রশ্ন হল এখানে r কি কলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করছে এখন r পেতে এই i ভ্যালু i ভ্যালু পেতে তাই এই হল 5 অ্যাম্পিয়ার তার মানে r iSC IN যদি আমি এখান থেকে লিখি তবে এটি মূলত i 5 হবে তাই আমাকে i পেতে হবে সুতরাং এটি পেতে এখানে যা প্রয়োগ করতে হবে K V L সুতরাং এটি সহজভাবে 5 i এটি সহজভাবে 5 i 20 0 মানে r i 4 অ্যাম্পিয়ার মানে iSC IN 4 5 মানে 9 অ্যাম্পিয়ার তাই আমি মনে করি বিষয়গুলো বোধগম্য সুতরাং যদি এটি পরিষ্কার হয় তার মানে এটি আসলে r 4 এবং 5 সুতরাং r IN হল 9 অ্যাম্পিয়ার তাই আমি আশা করি এই জিনিসগুলিও বোধগম্য হবে যে এখানে কি করা হয়েছে সুতরাং এই সমস্ত লেখা এখানে তাই iy যে r RN 5 Ω আমি বললাম কিভাবে গণনা করতে হয় এখানে V0 1 ভোল্ট আসলে দরকার নেই V0 বাই 1 0 সরাসরি 5 Ω পাবে 1 ভোল্ট 2 ভোল্ট যাই নিই না কেন 5 Ω হয়ে যাবে এবং একইভাবে এটিকে আমি বলেছিলাম যে 8 Ω রেজিস্টেন্স 25 অ্যাম্পিয়ারের মাধ্যমে আর এইটাও আমি বলেছিলাম 4 এখানে অনেক বিস্তারিত লিখিত আছে কিন্তু সেগুলো K C L প্রয়োগ করে দেখিয়েছি কিভাবে পাওয়া যায় তাই এটি 9 অ্যাম্পিয়ার সুতরাং IN i শর্ট সার্কিট কারেন্ট 9 অ্যাম্পিয়ার সুতরাং সবকিছুও বোধগম্য পরেরটি কারেন্ট নির্ধারণ করার জন্য সার্কিটের 10 Ω রেজিস্টর এর মধ্যে নর্টনের থিওরেম দ্বারা চিত্র 63 দেখুন সুতরাং আমাকে নর্টন থিওরাম ব্যবহার করে এর মাধ্যমে বা আমি এই 10 Ω রেজিস্ট্যান্স কে কী বলি তা দিয়ে কারেন্ট বের করতে হবে সুতরাং প্রথম জিনিস হল কি কল করতে হবে প্রথমে 10 Ω বের করতে হবে তারপর r কি কল করতে হবে যা r RN এবং r iSC শর্ট সার্কিট কারেন্ট খুঁজে বের করতে হবে তাহলে কি করা যেতে পারে এই শর্ট সার্কিট কারেন্ট বের করতে হলে এই সার্কিটটা বের করতে হবে নাকি শর্ট সার্কিট কারেন্ট সুতরাং এই iSC এখানে আছে দেখুন এটি কতটা ভাল করবে সুতরাং এটি একটি শর্ট সার্কিট সুতরাং 10 Ω এখন আউট এখন এটি 12 অ্যাম্পিয়ার সুতরাং এই শাখার মাধ্যমে r কারেন্ট এবং এই শাখার মাধ্যমে কারেন্ট বের করুন আপাতত বলুন আমাদের আগ্রহ 6 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট বলে r এটি i সুতরাং কারেন্ট ডিভিশন পদ্ধতি ব্যবহার করে r i হয়ে যাবে i এই r 6 Ω রেজিস্টেন্সের মাধ্যমে কারেন্ট বের করতে চাই তার মানে 3 কে 3 6 দিয়ে ভাগ করলে এই 12 Ω 12 অ্যাম্পিয়ারে যে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে সুতরাং 12 অ্যাম্পিয়ারে তাই এটি 4 অ্যাম্পিয়ার হয়ে যায় তার মানে এর মধ্য দিয়ে প্রবাহিত এই কারেন্ট 4 অ্যাম্পিয়ার এখন এটি শর্টেড এই পথটি শর্টেড তার মানে এই 9 Ω কিছুই প্রবাহিত হবে না কারণ এই 4 Ω 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই পথটি নিয়ে যাবে সুতরাং 9 Ω রেজিস্ট্যান্সে কোন কারেন্ট থাকবে না তাই কারেন্ট হল 0 কারণ এটি শর্ট সার্কিট তার মানে iSC IN 4 অ্যাম্পিয়ার হবে সুতরাং এই সহজ জিনিস বুঝতে হবে সুতরাং 9 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে কোন কারেন্ট থাকবে না সমস্ত কারেন্ট এই শর্ট সার্কিট পাথ দিয়ে যাবে মানে এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট এই শর্ট সার্কিট পাথ দিয়ে প্রবাহিত হবে সুতরাং iSC IN 4 অ্যাম্পিয়ার আশা করি এটাও বোধগম্য হবে পরবর্তী যে RN বা R যে RN r RThevenin একই জিনিস এই কারেন্ট সোর্সের পাশে এটি একটি ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স সুতরাং এটি বন্ধ কিন্তু এটি ওপেন সার্কিট হবে এবং r 1 এবং 2 এর মধ্যে RN বের করতে হবে সুতরাং এই 6 এবং 3 সুতরাং আপনি যদি দেখেন যে এটি খোলা সুতরাং 6 এবং 3 R সিরিজে রয়েছে সুতরাং 9 এবং 9 প্যারালেল সুতরাং মূলত r RN হবে r 9 এর মধ্যে 9 by 9 9 অর্থাৎ r এটি হয়ে যাবে 45 Ω 4 45 Ω তাহলে সেটি হল r RN সুতরাং মূলত 9 দ্বারা 2 তাই এর মানে RN পেয়েছে তাই 45 Ω এখন সমতুল্য সার্কিট দেখুন থেভেনিনের থিওরাম এ দেখা গেছে যে VThevenin এবং RThevenin সিরিজে রয়েছে এখানে r IN পেয়েছে 4 অ্যাম্পিয়ার R RN পেয়েছে। এবং এখন 10 Ω r এই RN জুড়ে সংযুক্ত সুতরাং সেই ক্ষেত্রে আমি সহজেই জানতে পারি যে কারেন্ট ডিভিশনের মাধ্যমে RN i 10 কী এটি i 10 Ω লেখা আছে মানে 10 Ω রেজিস্টেন্সের মাধ্যমে কারেন্ট সুতরাং i 10 Ω r এটি হল r 4 অ্যাম্পিয়ার কারেন্ট এটি কারেন্ট সোর্স এই 4 অ্যাম্পিয়ার সুতরাং কারেন্ট ডিভিশন পদ্ধতি তাই i 10 r 45 কে r দ্বারা ভাগ করা হয়েছে কারণ এগুলো প্যারালেল সুতরাং এই 4 অ্যাম্পিয়ারে 45 10 যাই হোক না কেন তা হবে r i 10 এই সাংখ্যিক মানটি নীচে দেওয়া হয়েছে যা এই 10 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে r সুতরাং এটি r এটি আসলে 1241 অ্যাম্পিয়ার সুতরাং r 66 চিত্রে দেখানো সার্কিটের নর্টন সমতুল্য সার্কিট পেতে আমাদের 50 Ω রেজিস্টেন্সে কারেন্ট নির্ণয় করতে হবে সুতরাং আমাকে এই 50 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে কারেন্ট বের করতে হবে সুতরাং আমাকে r খুঁজে বের করতে হবে যে r শর্ট সার্কিট কারেন্টকে কী বলব এবং আমাকে RN এবং IN খুঁজে বের করতে হবে IN iSC শর্ট সার্কিট কারেন্ট সুতরাং প্রথমে RN এবং r খুঁজে বের করতে হবে তারা কি বলে যে r iSC বা IN এর পরে সেই RN দিয়ে সমস্ত r iSC যে কারেন্ট সোর্স তারপর RN এবং তারপর এই 50 Ω সবগুলি মূলত প্যারালেল হবে সুতরাং আমরা এখন এই R শর্ট সার্কিট কারেন্ট পেতে এটি শর্ট করা হয় সুতরাং প্রশ্ন হল যে তারপর r RN পেতে হলে এই দুটি কারেন্ট সোর্স বন্ধ করা হয় এবং এটি খোলা সুতরাং এখানে যদি তাকান যে r iSC r শর্টেড হয় এবং একই সময়ে এই 2 অ্যাম্পিয়ার শুধু এই দিকে তাকায় এই 2 অ্যাম্পিয়ার এটি ঊর্ধ্বমুখী এবং এই 1 অ্যাম্পিয়ার এটিও ঊর্ধ্বমুখী সুতরাং তাদের ফলাফল হল 1 2 3 অ্যাম্পিয়ার এবং এটি ডাইরেকশন দেখাচ্ছে যে এইভাবে এটি উপরের দিকে দেওয়া হয়েছে এবং এটি শর্টেড এবং এই 3 অ্যাম্পিয়ার আছে তাই এই সার্কিটের দিকে তাকালে মূলত এই দুটি জিনিস শর্টেড হয়েছে সুতরাং এই 100 Ω এবং 100 Ω আসলে প্যারালেল সুতরাং এই 100 Ω এবং 100 Ω আসলে প্যারালেল সুতরাং সেই ক্ষেত্রে এই জিনিসটি কি হবে আমি যাই বলতে চাই না কেন শর্ট সার্কিট কারেন্ট হবে সুতরাং যা iSC এখন উভয় 100 Ω রেজিস্ট্যান্স শর্ট সার্কিট এবং iSC IN 1 2 3 অ্যাম্পিয়ার এবং যত তাড়াতাড়ি এটি ওপেন হয় এটি প্যারালেল হয় তাই এখানে কি ঘটছে যে এই পথটি শর্টেড হয়েছে সুতরাং এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এভাবে প্রবাহিত হবে কারণ এটি এই 100 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে এই 1 অ্যাম্পিয়ারের মধ্য দিয়ে প্রবাহিত হবে না কারণ এটি শর্টেড হয়েছে এবং একইভাবে এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়ে প্রবাহিত হবে কারণ এই দুটি অক্ষম কারণ এটি শর্টেড হয়েছে তার মানে আমার iSC r iSC 1 2 যা 3 অ্যাম্পিয়ার আমি কি বলছিলাম যে 2 1 প্রাথমিকভাবে 3 উভয়ই উপরের দিকে এবং অবশেষে এখানে এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং এই এবং এই শর্টেড করা হয় এবং এই শর্টেড করা হয় সুতরাং এই 1 2টি শর্টেড করা হয়েছে তাই 100 Ω থেকে কোন কারেন্ট থাকবে না এবং এই 100 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে কোন কারেন্ট থাকবে না সুতরাং সমস্ত কারেন্ট 2 অ্যাম্পিয়ার শর্ট সার্কিট পথ গ্রহণ করে তাই এটি 3 অ্যাম্পিয়ার হবে যার মানে আমার iSC IN r 3 অ্যাম্পিয়ার এবং যখন এটি প্যারালেল হবে যখন এক এবং দুটি মধ্যে খুঁজে বের করার চেষ্টা করছেন নর্টন কারণ সেই সময়ে এটি খোলা এটিও ওপেন এবং এটিও 1 এবং 2 এর মধ্যে খুঁজে বের করতে হবে তাই সেই সময়ে 100 এবং 100 Ω প্যারালেল হয় যখন এটি ওপেন থাকে সুতরাং 100 তাই RN 50 Ω সুতরাং অবশেষে যদি আমি এই সার্কিটটি আঁকি তাই IN 3 অ্যাম্পিয়ার RN 50 Ω এবং সেই 50 Ω রেজিস্টেন্সের মাধ্যমেও কারেন্ট খুঁজে বের করতে চাই সুতরাং এটি 50 50 এবং এটি 3 অ্যাম্পিয়ার সুতরাং মূলত এটি 50 Ω সমান কারেন্ট ডিভিশন এটি 15 অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ার হবে সুতরাং এইভাবে প্রকৃতপক্ষে এর অর্থ খুঁজে বের করুন নর্টনে যে সমস্ত জিনিস প্যারালেল রয়েছে এই রেজিস্ট্যান্স 50 Ω এবং এটি সমতুল্য নর্টন এবং এটিকে থেভেনিনের ক্ষেত্রে নর্টন r কারেন্ট বলা হয় V থেভেনিন R থেভেনিন R L সবই সিরিজে রয়েছে নর্টনের ক্ষেত্রে IN RN এবং এটি মূলত R L বলে যদি বলি এটি R L 50 Ω বলুন সবগুলি প্যারালেল এবং এটি 50 50 তাই কারেন্ট হবে অর্ধেক অর্ধেক তার মানে এই 50 Ω রেজিস্ট্যান্সের মাধ্যমে এটি 15 অ্যাম্পিয়ার হবে সুতরাং পরেরটি চিত্রে দেখানো সার্কিটের নর্টন সমতুল্য সার্কিট পেতে হবে সুতরাং এখানে আমাদের নর্টন সমতুল্য সার্কিট পেতে হবে সুতরাং এই 30 ভোল্টের সোর্সটি সেখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স 110 অ্যাম্পিয়ার বা কারেন্ট সোর্স রয়েছে সুতরাং একবার শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে আরেকজনকে 1 এবং 2 নর্টন সমতুল্য সার্কিট এ r বের করতে হবে নর্টন সমতুল্য রেজিস্ট্যান্স r RN RThevenin এর ক্ষেত্রে এই r পেতে এখানে আপনাকে RN খুঁজে বের করতে হবে সেই ক্ষেত্রে এই সোর্সটি শর্ট সার্কিট বন্ধ করা উচিত এবং এই কারেন্ট সোর্স ওপেন উচিত এটা সেখানে থাকা উচিত নয় সুতরাং সেই ক্ষেত্রে যা ঘটবে তার মানে এই 1 Ω এবং 5 Ω এটি সিরিজ এ হবে সুতরাং এটি হবে 6 Ω এবং এটি হবে 3 Ω সুতরাং 6 Ω এবং 3 Ω প্যারালেল তাই আমি এই শর্ট সার্কিট কারেন্ট পাব RN এর জন্য r 2 Ω পাবে RN হবে r প্রথমে আমি সেই R RN 2 Ω এ আসছি এখন এর পরে কারণ এই সমতুল্য সার্কিট সহজেই এটি পেতে পারে অর্থাৎ এটি ওপেন থাকলে এই 30 ভোল্টের সোর্সটি শর্টেড হয়ে যায় সুতরাং 1 5 - 6 এবং 6 এবং 3 প্যারালেল তাই 6 এর মধ্যে 3 এর উপর 6 3 তাই 18 দ্বারা 9 তাই 2 Ω এবং এখন যখন এটি বাছাই করা হয় তখন খুঁজে বের করতে হবে যে R কি কল যে শর্ট সার্কিট কারেন্ট কী তা খুঁজে বের করতে হবে এখন প্রশ্ন হল যে যত তাড়াতাড়ি এটি যত তাড়াতাড়ি এটি শর্টেড হয় যদি সার্কিটের দিকে তাকান যদি সার্কিটের দিকে তাকান যেমন এই পথটি শর্টেড হয়েছে যেমন এই পথটি শর্টেড হয়েছে এটি শর্টেড হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে যা ঘটবে তা দেখবে যে 5 Ω এবং 1 Ω আসলে প্যারালেল যদি এই টার্মিনালটি এখানে কোথাও নিয়ে আসে তবে আমি বলতে চাইছি যে যদি পড়ুন তবে এটি এখানে আনুন তাহলে এই কারণ এটিই এই সবই সাধারণ সুতরাং এটি খুঁজে পাবে 5 Ω এবং 1 Ω r এ আছে কি প্যারালেলভাবে যার অর্থ এই 5 Ω রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট কী সুতরাং কারেন্ট যদি i হয় তাহলে এটি হল 10 অ্যাম্পিয়ার কারেন্টের সোর্স আমি এই কারেন্টকে 1 Ω এবং 5 Ω এ ভাগ করতে চাই তাহলে 5 Ω রেজিস্টেন্সের মাধ্যমে কারেন্ট কত হবে সুতরাং সেই ক্ষেত্রে কারেন্ট ডিভিশনের মাধ্যমে কারণ 5 এবং 1 প্যারালেল তাই কারেন্ট ডিভিশন পদ্ধতি r i হওয়া উচিত এই 1 কে 5 1 দিয়ে এই 10 অ্যাম্পিয়ারে ভাগ করা উচিত সুতরাং মূলত এটি হবে 10 বাই 6 অ্যাম্পিয়ার যা 5 বাই 3 অ্যাম্পিয়ার যা এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আরেকটি জিনিস হল যে r শর্ট সার্কিট কারেন্ট বের করতে হবে কারণ এটি শর্ট সার্কিট কারেন্ট নর্টন কারেন্ট সুতরাং যত তাড়াতাড়ি এই টার্মিনাল শর্টেড করা হয় যে যত তাড়াতাড়ি এই কারেন্ট কি তারপর কি হয় ধরুন এই কারেন্ট হল i0 এই কারেন্ট হল i0 তাহলে আমাকে i0 বের করতে হবে তাহলে iSC হবে মূলত i0 i সুতরাং এই ক্ষেত্রে যা হবে তা হল এই r i0 কারেন্ট পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হল এটি যদিও একটি 0 পটেনশিয়াল কিন্তু সহজ গণনার জন্য যা জানেন তা এইভাবে KVL তৈরি করতে পারে সুতরাং সেক্ষেত্রে এটি 3 i0 30 হয়ে যাবে কারণ এটি যদি এভাবে চলে তবে এটি 30 3 i0 0 এর মানে আমার i0 বলুন 10 অ্যাম্পিয়ার সুতরাং i0 10 অ্যাম্পিয়ার এবং এখানে পেয়েছি i 5 বাই 3 অ্যাম্পিয়ার সুতরাং তাই IN iSC এই কারেন্ট r 10 5 by 3 যা 35 by 3 অ্যাম্পিয়ার তাই এটি শর্ট সার্কিট কারেন্ট বা IN সুতরাং যদি তাই হয় এই 35 বাই 3 দেখুন যা r অ্যাম্পিয়ার সুতরাং শর্ট সার্কিট কারেন্ট পেয়েছে 35 বাই 3 অ্যাম্পিয়ার R RN এবং নর্টন পেয়েছে 2 Ω সুতরাং তার মানে এটি সেই নর্টন সমতুল্য সার্কিট সুতরাং এখন নির্ধারণ করুন এটি আরেকটি উদাহরণ শর্ট সার্কিট দ্বারা বিভক্ত RN v ওপেন সার্কিট ব্যবহার করে চিত্র 72 এ দেখানো সার্কিটের RN নির্ণয় করুন সুতরাং এই ক্ষেত্রে এটি r V o c এটি খোলা এই v o c টার্মিনালটি 1 2 সুতরাং এর মানে শর্ট সার্কিট কারেন্ট এখানে 0 কারণ এটি খোলা সুতরাং এর মধ্য দিয়ে কোন কারেন্ট প্রবাহিত হচ্ছে না এবং একটি ডিপেন্ডেন্ট সোর্সও রয়েছে একটি ডিপেন্ডেন্ট সোর্স রয়েছে ঠিক সেই সমাধানে যাওয়ার আগে দেখুন তাই এটি Voc খুঁজে বের করার জন্য কিন্তু যেহেতু এটি খোলা তাই এই iSC 0 যদি iSC 0 মানে এই শব্দটিও 4 এর মধ্যে 0 0 এর মানে এই অংশটি যদি এটি 0 হয় তবে r এই সার্কিটটিতে কোন কারেন্ট নেই সুতরাং এখানে কোন কারেন্ট নেই এখানেও এটি 0 কারেন্ট যাচ্ছে কারণ iSC এখানে এটি 0 এটি ডিপেন্ডেন্ট সোর্স এখানে এটি 0 তাহলে এই 5 অ্যাম্পিয়ার ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটি কী ঘটছে এই কারেন্ট আসলে এভাবে সঞ্চালিত হবে সুতরাং এটি আমার R যাকে আমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট বলি এই 5 অ্যাম্পিয়ার এভাবেই প্রচলন করবে সুতরাং এটি আসলে নোডাল বিশ্লেষণ থেকে যা গ্রাউন্ডেড হয় যদি এটি এমন হয় যার মানে আমার v 1 v 1 মানে r রেফারেন্স পয়েন্ট এর সাথে সুতরাং এই আমার রেফারেন্স পয়েন্ট সুতরাং আমার v 1 হয়ে যাবে 5 থেকে 3 অর্থাৎ 15 ভোল্ট সুতরাং v 1 হবে 15 ভোল্ট এবং এটি আসলে একটি সাধারণ টার্মিনাল এখানে যদি এটি 15 হয় তবে এখানেও এটি 15 সুতরাং পরবর্তীতে যাবে তাই এটি প্রথম পাওয়া যায় যে v 1 যখন এটি ওপেন সার্কিট হয় সুতরাং v 1 যদি 15 হয় তাহলে তার মানে এই ভোল্টেজটি আসলে v 1 এবং v 1 15 ভোল্ট এবং এটি হল এবং এটি হল এখন যদি আমি V o c কি তা খুঁজে বের করতে চাই তাহলে অ্যারো মানে এবং কোন অ্যারো নয় মানে আমি এটি যেমন আছে তেমন রাখি এখন আমরা এটিকে r K V L বলি সুতরাং iSC 0 তাহলে এটি 4 হবে এটি একটি ওপেন সার্কিট সুতরাং 4 এ 0 লিখতে হবে না কারণ এটি একটি ওপেন সার্কিট সুতরাং আপনি যদি এভাবে নড়াচড়া করেন তবে 12 প্রথমে আসছে তারপর r V o c এখানে এটি r v 1 v 1 0 R V 1 15 ভোল্ট মানে এখানে v 1 15 রাখলে V o c হবে 15 12 অর্থাৎ r 3 ভোল্ট মানে ওপেন সার্কিট V o c ভোল্টেজ পেয়েছে 3 ভোল্ট তার মানে আমার V o c 3 ভোল্ট সুতরাং আমাকে একটি iSC পেতে হবে সুতরাং এই ক্ষেত্রে আমি যদি iSC পেয়ে থাকি তবে আমাকে এই সার্কিটে যেতে হবে সুতরাং V o c 3 ভোল্ট পেয়েছে আমি সব বুঝিয়ে বললাম এখন I o c পেতে এটি শর্টেড হয়েছে আমি বলতে চাচ্ছি এই 1 এবং 2 এখন শর্টেড হয়েছে কারণ আমাকে I o c পেতে হবে সুতরাং এটিকে আপনি বলবেন কারণ এটি শর্টেড হয়েছে এবং 1 ভোল্টেজের সোর্স রয়েছে 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার এবং এটি শর্টেড হিসাবে এখন জিনিস পরিবর্তন হয়েছে সুতরাং এই ভোল্টেজ এখন বলুন v 2 এখন প্রশ্ন হল রেফারেন্সের সাপেক্ষে এই ভোল্টেজটি v 2 এখন প্রশ্ন হল যে r কে প্রথমে খুঁজে বের করতে হবে iSC যা একটি সাধারণ টার্মিনাল এটি একটি সাধারণ টার্মিনাল সুতরাং এই ভোল্টেজটি v 2 এবং এই r তাই আগের মতই কয়েকবার সুতরাং এই জালে K V L প্রয়োগ করুন সুতরাং iSC তে 4 এর মধ্যে 4 পাবে তারপর এই v 2 v 2 12 0 তার মানে iSC r 12 v 2 কে 4 দিয়ে ভাগ করলে সেখানেই লেখা আছে এবং আরেকটি জিনিস হল এই i এখানে নিজেই লিখছেন কারণ এখানে ভোল্টেজ v 2 তাই নিচের দিকে সরে গেলে এটি এখন v 2 by 3 এর সাথে এখানে r K C L প্রয়োগ করুন কারণ এটি একটি সাধারণ নোড এখানে K C L প্রয়োগ করুন যদি আমি এখানে K C L প্রয়োগ করি তাহলে r বোঝার জন্য কি হবে ধরুন এটি আমার নোড এই কারেন্ট আসছে তাই আমি এই দিকে iSC নিয়েছি সুতরাং এখানে কারেন্ট প্রবেশ করছে এটি iSC 5 অ্যাম্পিয়ার এখানেও প্রবেশ করছে এটি 5 এবং পরবর্তী 4টি iSC এই টার্মিনাল ছেড়ে যাচ্ছে সুতরাং 4 এই নোড 4 iSC ত্যাগ করে এবং এই আমিও i v 3 ত্যাগ করছি তার মানে iSC 5 ইনকামিং কারেন্ট r 4 iSC 4 iSC এই r এটাকে কি বলে i এই i মানে এই v 2 দ্বারা 3 সুতরাং 4 iSC মানে iSC এর এক্সপ্রেশন আমি এখানে পেয়েছি এখানে আমাকে বিকল্প করতে হবে তার মানে এটি কার্যকরভাবে 4 এর মধ্যে 12 v 2 এর উপর 4 হবে এটি 12 v 2 হয়ে যাবে এবং এই i v 2 দ্বারা 3 হওয়া উচিত সুতরাং প্রতিটি সমীকরণ v 2 এর পরিপ্রেক্ষিতে এমন হবে যাতে এটি সহজেই হবে v 2 এর ভ্যালু কী তা পান তবেই iSC গণনা করা হবে তাই আমি আশা করি এই জিনিসগুলিও বোধগম্য হবে এখন নোডাল বিশ্লেষণ প্রয়োগ করে আমাকে বলা হয়েছে যে এটি এখন 12 v 2 5 v 2 by 3 হবে যা r i 4 এ r iSC সুতরাং iSC 12 v 2 by 4 সুতরাং 12 v 2 by 4 4 4 বাতিল হবে v 2 এর জন্য v 2 হবে 96 ভোল্ট অতএব r অতএব r iSC এই এক্সপ্রেশনটি 12 v 2 বাই 4 দেখেছে সুতরাং এটি 06 অ্যাম্পিয়ার এবং তাই নর্টন রেজিস্ট্যান্স RN V o c by iSC Voc পেয়েছে 3 ভোল্ট এবং এটি হল iSC এবং এটি r 5 Ω সুতরাং এটি আসলে IN iSC IN